সুতরাং আমরা FOL দেখছি এবং বিশেষ করে আমরা যুক্তির দিকটি দেখছি আমাদের এখানে জ্ঞানের প্রতিনিধিত্বের দিকটি খুব বেশি দেখার জন্য সময় থাকবে না সুতরাং আমরা কিছু সহজ উপস্থাপনা স্কিমা ধরে নেব যার অর্থ আমরা যে ফাংশনগুলির একটি সেট সম্পর্কে কথা বলছি সেখানে ফাংশনগুলির একটি সেট এবং সেট আপ ব্যবসার পূর্বাভাস দেওয়া হয়েছে এখন আমরা শিশুদের 2 নিয়ম দেখেছি 1 সংবেদন একটি সার্বজনীন ছিল আমরা বলেছি যে একটি থেকে সব x এবং এটি যে একটি উদাহরণ আপনি a এর p করতে পারেন এবং তারপরে আমরা সাধারণীকরণ দেখেছি এটি বলে যে a এর p থেকে আপনি x p x কমাতে পারেন সুতরাং যদি আপনি এই ধরনের একটি প্রশ্ন আছে আমরা আগে যে একটি উদাহরণ দেখেছি এখন এটি ছাড়াও প্রতিস্থাপনের কিছু নিয়ম রয়েছে সুতরাং উদাহরণস্বরূপ আপনি সমস্ত x p x এর জন্য সেখানে বিদ্যমান x অনুপস্থিত p x এর সাথে প্রতিস্থাপন করতে পারেন এবং একইভাবে এটি বিদ্যমান নেই বিদ্যমান x p x সমতুল্য সমস্ত x নট p x এর জন্য সুতরাং এই ধরনের কমনসেন্স নিয়ম সুতরাং আপনি যদি দেখেন যে আমরা এখানে যা বলছি তা আমরা বলছি যে যদি এমন কিছু না হয় যে প্রতিটি x এর জন্য প্রপার্টি p থেকে বা কিছু predicate p এর মানে হল কিছু x থাকতে হবে যার জন্য p x অগত্যা সত্য নয় সুতরাং যদি আপনি একটি কোয়ান্টিফায়ার জুড়ে নটটি সরান তবে এটি কোয়ান্টিফায়ারের প্রকৃতি পরিবর্তন করে আপনি যদি একটি সার্বজনীন কোয়ান্টিফায়ার জুড়ে একটি শূন্যতা সরান তবে এটি একটি অস্তিত্বগত কোয়ান্টিফায়ার হয়ে যায় বাকী অভিব্যক্তিটি কোন পরিবর্তন করে না এটি এমন যে আপনি ভিতরে একটি শূন্য স্থানান্তর করছেন কিন্তু একইভাবে এটি পরিবর্তন করলে যদি আপনি এই পদক্ষেপটি পরিবর্তন করেন তাহলে অস্তিত্বগত কোয়ান্টিফায়ার জুড়ে শূন্য থাকে এটি একটি সর্বজনীন কোয়ান্টিফায়ার হয়ে যায় তাই আবার যদি আপনি এই দিকে তাকান এটি বলার মত যে উদাহরণস্বরূপ যদি p x এমন কিছুর জন্য দাঁড়ায় যা জোড় এবং বিজোড় উভয়ই সুতরাং এই বাম দিকটি বলছে যে সেখানে কোন x নেই যা জোড় এবং বিজোড় উভয়ই যা বলার সমতুল্য যে সমস্ত x এর ক্ষেত্রে যা তারা জোড় এবং বিজোড় নয় সুতরাং আপনি উভয় পক্ষের জুড়ে তাদের সরাতে পারেন সুতরাং এইগুলি প্রতিস্থাপনের নিয়ম যা আমি কিছু পরিস্থিতিতে বেশ কার্যকরী আমরা তাদের কয়েকটি দেখতে পাব এবং আপনি তাদের সাথে পরিচিত হতে পারেন তারা ডি মরগানের আইন হিসাবে পরিচিত এছাড়াও কিছু যা কিছু সময় ব্যবহার করা হয় যে উদাহরণস্বরূপ আপনি যদি p x y দ্বারা সকলের জন্য সব x থাকে সেখানে p কিছু পূর্বাভাস দেয় এটি সমস্ত x p x y এর জন্য সমস্ত y এর সমতুল্য সুতরাং একই ধরণের কোয়ান্টিফায়ার আপনি বাক্যের অর্থ পরিবর্তন না করে পরিবর্তন করতে পারেন অনুরূপভাবে সেখানে y বিদ্যমান আছে সেখানে x আছে তারা একই রকম হবে কিন্তু যদি ভিন্ন ধরনের কোয়ান্টিফায়ার হয় তাহলে আপনি সেটা করতে পারবেন না সুতরাং যদি আপনি বলেন যে সমস্ত x এর জন্য y p x y বিদ্যমান আছে এটি বলার সমতুল্য নয় যে একটি y আছে এইভাবে সমস্ত x p x y এর জন্য সুতরাং আপনি চেষ্টা করতে পারেন এবং একটি পাল্টা উদাহরণের কথা ভাবতে পারেন যাতে দেখা যায় যে এটি এমন নয় সুতরাং উদাহরণস্বরূপ প্রতিটি সংখ্যা x এর জন্য একটি y সংখ্যা রয়েছে যা x থেকে বড় সুতরাং p এর অর্থ হল তার চেয়ে বড় এই বিবৃতিটি সত্য যেখানে এই বিবৃতিটি বলে যে একটি y রয়েছে যা প্রতিটি সংখ্যার চেয়ে বড় সুতরাং যা স্পষ্টতই মূলত সত্য নয় সুতরাং যদি আপনি সুইচ করেন তবে আপনি ভিন্ন ধরণের 2টি পরিমাপ পরিবর্তন করতে পারবেন না এবং সত্য মান হিসাবে অর্থও পরিবর্তন হবে এবং আপনি এখানে সম্পূর্ণ ভিন্ন কিছু এবং এখানে সম্পূর্ণ ভিন্ন কিছু সম্পর্কে কথা বলছেন যেখানে এখানে কোন পার্থক্য নেই যদি তাদের একই ধরণের থাকে তবে আপনি কোয়ান্টিফায়ারগুলি পরিবর্তন করতে পারেন এবং এটি অর্থ পরিবর্তন করে না এখানে আমরা বলছি যে আপনার যদি একটি নেতিবাচক চিহ্ন থাকে তবে আপনি এটিকে ভিতরের দিকে অভিব্যক্তির দিকে নিয়ে যেতে পারেন এবং এটি কী করে এটি কোয়ান্টিফায়ারের চিহ্ন পরিবর্তন করে কোয়ান্টিফায়ারের প্রকৃতি পরিবর্তন করে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার অস্তিত্বশীল হয়ে ওঠে এবং অস্তিত্ব সার্বজনীন হয়ে যায় এই কারণেই আমি শেষ ক্লাসে উল্লেখ করেছি যে কোয়ান্টিফায়ারের প্রকৃতি আসলে কী তা সনাক্ত করা খুব সহজ নয় সুতরাং উদাহরণস্বরূপ যদি আমি একটি বিবৃতি দিই a এটি বলতে দেয় না যে আমরা লোকদের সম্পর্কে কথা বলছি এবং এই বিবৃতিটি বলছে যে তারা একটি x এর অস্তিত্ব নেই যিনি ঐশ্বরিক এই পরিবর্তনশীল x এর প্রকৃতি কি এটি একটি অস্তিত্বশীল পরিবর্তনশীল বা এটি একটি সর্বজনীন পরিবর্তনশীল এবং এটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ আপনি যদি শেষ শ্রেণীতে আলোচনা করার জন্য অন্তর্নিহিত পরিমাপকটি মনে রাখেন তবে আপনি একটি সর্বজনীন পরিমাপযুক্ত ভেরিয়েবলকে একটি প্রশ্ন চিহ্ন দিয়ে প্রতিস্থাপন করতে পারেন এবং তারপরে এটি সরল হয়ে যাবে সুতরাং এটি কি সর্বজনীনভাবে পরিমাপযোগ্য পরিবর্তনশীল বা অস্তিত্বগতভাবে পরিমাপযোগ্য পরিবর্তনশীল সুতরাং আপনার উত্তরটি দেখার উপায়টি আপনার উপায়টি সঠিকভাবে বোঝার উপায় হল যতটা সম্ভব নেতিবাচক চিহ্নটিকে ধাক্কা দেওয়া এবং তারপর তাকান বাইরের সবচেয়ে পরিমাপক কি তা যদি আপনি ভিতরে একটি নেতিবাচক চিহ্ন ঠেলে দেন তাহলে এটা বলার সমতুল্য হয়ে যাবে যে সব x কিছুই ঐশ্বরিক x নয় সুতরাং আমরা বলছি যে প্রত্যেকেই কিছুমাত্র ঐশ্বরিক নয় যা বলার মত যে কোন 1 মূলত ঐশ্বরিক সুতরাং এটি সর্বজনীনভাবে পরিমাপযোগ্য পরিবর্তনশীল সুতরাং আমরা প্রতিস্থাপন করতে পারি যে তিনি নিহিত কোয়ান্টিফায়ার ফর্মে রাখতে চান বলে নট ডিভাইন x আমি একটি প্রশ্নবোধক চিহ্ন রেখেছি যা আমরা আমাদের ইন্দ্রিয়ের মধ্যে গ্রহণ করছি একটি সিমেন্টেশন সুতরাং আমাদের কোয়ান্টিফায়ার লিখতে হবে না যখন আমরা একটি প্রোগ্রাম পছন্দ করি তখন আমাদের কোয়ান্টিফায়ারটি প্রক্রিয়া করতে হবে না যে আমরা কেবল সেই ধরণের ভেরিয়েবলগুলিকে সর্বজনীন ভেরিয়েবল হিসাবে রাখতে পারি সুতরাং আপনি যখন থেকে অন্তর্নিহিত কোয়ান্টিফায়ার সম্পর্কে কথা বলছেন তখন আপনি অস্তিত্বগতভাবে পরিমাপকৃত ভেরিয়েবলের সাথে কী করবেন সে সম্পর্কে একটি শব্দ আসুন এইরকম একটি বাক্য ভুলে যাই এখানে x এমনকি x আছে সুতরাং এটি বলছে যে কিছু সংখ্যা থেকে প্রস্থান করুন যা মূলত একটি জোড় সংখ্যা রূপান্তর করার উপায় হল অন্তর্নিহিত কোয়ান্টিফায়ার আকারে এবং প্রক্রিয়াটিকে স্কোলেমাইজেশন বলে লেগেশনের পরে স্কোলেম বলা হয় সুতরাং আন্তরিকভাবে যারা আমাদের জন্য একটি ধ্রুবক জোড় s k 12 দিয়ে প্রতিস্থাপন করে এই ধারণাগুলি প্রবর্তন করে সুতরাং প্রচলিতভাবে আমরা বলতে পারি যে আমরা একটি নাম ব্যবহার করি s k এটি আবার আমাদের মধ্যে এটি আমরা যা লিখছি তার অর্থকে প্রভাবিত করে না এটি একটি ধ্রুবক তাই আমরা তাই কি করেছি আমরা কোয়ান্টিফায়ারটি সরিয়ে দিয়েছি এবং এটিকে প্রতিস্থাপন করেছি আমরা x কে s k বলে কিছু দিয়ে প্রতিস্থাপন করি সুতরাং s k আবার sin honors বা স্কোলেম হল আপনি যে কোনো ধ্রুবক ব্যবহার করতে পারতেন যতদূর আপনি মনে রাখবেন যে এটি একটি ধ্রুবক যা এই প্রক্রিয়ায় প্রবর্তন করা হয়েছে এবং এটি অবশ্যই একটি ধ্রুবক হতে হবে না যা অন্য কোথাও ব্যবহার করা হচ্ছে সুতরাং আপনি একটি উদাহরণ হিসাবে বলতে পারবেন না 0 যদি এটি একটি ধ্রুবক বা এরকম কিছু হয় তবে আপনাকে অবশ্যই কিছু নামহীন কিছু নতুন নাম ব্যবহার করতে হবে এবং তার পরে একটি ধ্রুবক হিসাবে গণ্য করতে হবে কারণ আপনি যদি এর অর্থের দিকে তাকান তাহলে এমন কিছু সংখ্যা আছে যা জোড় এবং আপনি যা বলতে চান তা হল এখানে কিছু সংখ্যা আছে যাকে আমি sk 12 বলে ডাকছি কিন্তু আপনি তা করতে পারেন যদি আপনার কাছে এইরকম কিছু থাকে বা এইরকম বিবৃতি থাকে সব x এর জন্য সেখানে y p x y বিদ্যমান থাকে যদি আপনি দেখেন যে বাক্যগুলি কী বলছে বাক্যগুলি বলছে আপনাকে সর্বদা বাম থেকে ডানে কোয়ান্টিফায়ার পড়তে হবে যে প্রতিটি x এর জন্য একটি y আছে তাই p x y মূলত সত্য সুতরাং উদাহরণস্বরূপ প্রতিটি x এর জন্য সার্চ y আছে যা মূলত x এর চেয়ে বড় সুতরাং এটি একটি উদাহরণ যা আমরা গত ক্লাসে উল্লেখ করেছি আমরা এটিকে p x s k eleven x হিসাবে লিখে একটি অন্তর্নিহিত কোয়ান্টিফায়ার আকারে তৈরি করতে পারি সুতরাং আমরা এখানে কি বলছি যখন আমাদের কাছে একটি সার্বজনীন পরিমাণকৃত ভেরিয়েবলের স্কোপের ভিতরে একটি অস্তিত্বগতভাবে পরিমাপকৃত ভেরিয়েবল থাকে তখন আমরা সেই ভেরিয়েবলটিকে অন্য ভেরিয়েবলের ফাংশন দিয়ে প্রতিস্থাপন করছি এবং ফাংশনটি হল স্কোলেম ফাংশন সুতরাং এটি হল x এর skolem ধ্রুবক তাই এই ফাংশনটি কী তা আমরা জানি না যে ফাংশনটি কী এটি কিছু ফাংশন এবং এখানে ফাংশন শব্দটি ব্যবহার করে আমরা কী অভিপ্রায় করি তা হল ভেরিয়েবলটি যে মানটি করতে পারে যে মান x নিতে পারে তার উপর নির্ভর করে সুতরাং আবার যদি p এর চেয়ে বৃহত্তর বোঝায় এবং এর অন্তর্নিহিত অর্থ এবং y এর অর্থ x এর চেয়ে বড় কারণ অর্থ সর্বদা আমাদের দ্বারা নির্ধারিত হয় এটা নির্ভর করে আপনি মূলত যে সম্পর্কের কথা বলছেন তাহলে আমরা যা বলছি তা হল প্রতিটি x এর জন্য আপনি একটি y বেছে নিতে পারেন সুতরাং y কি x এর চেয়ে বড় যাতে y এটি বেছে নেয় x এর উপর নির্ভর করে এবং তাই আমরা এটিকে x এর একটি ফাংশন হিসাবে ভাবতে পারি আমরা জানি না যে ফাংশনটি কী তবে এটি সংশ্লিষ্টদের যুক্তি হিসাবে কিছু ফাংশন একটি ফাংশন হিসাবে বিবেচিত হবে এবং এটিকে এই বিবৃতিতে অনুবাদ করবে সুতরাং এটি সাধারণভাবে যদি আপনার কাছে সব x 1 x 2 এর জন্য সব x 1 x 2 y এর জন্য থাকে তবে আপনি x 1 এর p তে অনুবাদ করবেন সুতরাং আমার এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন রাখা উচিত কারণ x সর্বজনীনভাবে পরিমাপিত পরিবর্তনশীল x 1 তাই এই y যা সুযোগের মধ্যে রয়েছে সুতরাং x 1 থেকে x n এর জন্য এই সমস্ত সার্বজনীন কোয়ান্টিফায়ারের সুযোগে এখানে y আছে সুতরাং এই y হয়ে যাবে x 1 থেকে x n এর skolem ফাংশন সুতরাং সাধারণভাবে আপনি কেবলমাত্র এই দিকের কোয়ান্টিফায়ারগুলি কী এই দিকের সর্বজনীন কোয়ান্টিফায়ারগুলি তাকান এবং এটির ফাংশনের পরিবর্তনশীল তৈরি করুন যদি আমার কাছে এইরকম কিছু থাকে তাহলে সব y p y p x y এর জন্য সকলের জন্য x বিদ্যমান থাকে তাহলে আমি এটিকে p s k 5 y দিয়ে প্রতিস্থাপন করতাম সুতরাং এখন থেকে একটি বাক্যকে অন্তর্নিহিত কোয়ান্টিফায়ারে রূপান্তর করার এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে আমরা মূলত এই পরামর্শগুলির পরে skolemization হিসাবে বলি তাই শেষ ক্লাসে আমরা ফরোয়ার্ড চেইনিংয়ের দিকে তাকানো শুরু করেছিলাম আমরা পরিবর্তিত মোডাস পোনেন্স মানসিকতার ভূমিকাটি দেখেছিলাম যে আপনার যদি আলফা প্রাইম এবং আলফা ইঙ্গিত বিটা থাকে তবে আপনি সেখান থেকে বিটা প্রাইম তৈরি করতে পারেন এবং আপনি যদি আলফা প্রাইম থেকে বিটা প্রাইমে চলে যান তবে প্রক্রিয়াটিকে ফরোয়ার্ড চেইনিং বলা হয় সুতরাং ফরোয়ার্ড চেইনিং এ আপনার আলফা প্রাইম আছে এবং তারপর আপনি ব্যাকওয়ার্ড চেইনিং এ বিটা প্রাইম যোগ করতে পারেন আপনি বিটা প্রাইম দেখাবেন না সুতরাং আমরা এটি ব্যবহার করি কানেকশন শো বিটা প্রাইম তাই আমাদের সাব লক্ষ্য আছে এখন আলফা প্রাইম দেখান সুতরাং ব্যাকওয়ার্ড চেইনিং আমরা শুধু শেষ ক্লাসে দেখতে শুরু করেছি এটি লক্ষ্য দ্বারা লক্ষ্যের সাথে কাজ করে আমরা এমন কিছু বলতে চাইছি যা আমরা সত্য হতে চাই এমন একটি সূত্র যা আমরা দেখাতে চাই এবং এই ধরণের আলফা ইঙ্গিত বিটা এর প্রভাবের সন্ধান করে তাই মূলত এটি কিছুটা ভিন্ন আকারে মোড মোডাস পোনেন্স ব্যবহার করছে অথবা আপনি যদি এটি সম্পর্কে একটু চিন্তা করেন তবে আপনি দেখতে পাবেন যে ব্যাকওয়ার্ড চেইনিং কী করছে তা এই ধরণের মোডাস হতে পারে যা আমরা এগিয়ে যাওয়ার সাথে সাথে আরও পরিষ্কার হয়ে যাবে যেটি শিশুর আলাদা নিয়ম সুতরাং যদি আমাদের মূল সক্রেটিক যুক্তি থাকে যা বলেছিল যে ম্যান এক্স মানে নশ্বর x এবং আমাদের ডাটাবেসে সুতরাং এটি ডাটাবেসে আছে এবং এই ডাটাবেসে আছে যা মানুষ সক্রেটিস এবং অবশ্যই আপনি আন্দোলনের জন্য জন্ম তারিখ কম উপেক্ষা করতে পারেন এবং আপনি এটি দেখাতে চান যে নশ্বর সক্রেটিস সত্য তারপর ফরোয়ার্ড চেইনিং এই মোডাস পরিবর্তিত মোডাস পোনেন্স নিয়ম এবং এই ফর্ম এবং এই ফর্ম এই জিনিসটি প্রয়োগ করবে যদিও ব্যাকওয়ার্ড চেইনিং আমরা এটিকে এই ফর্মে লিখিনি তবে এটি বলে যে আলফা সহ বিটা প্রাইম ম্যান দেখায় বিটা বোঝায় আপনি মূলত আলফা প্রাইম দেখানোর জন্য এটি হ্রাস করতে পারেন সুতরাং নশ্বর সক্রেটিসকে দেখান যে এটি কীভাবে কাজ করে যদি আপনি মনে করেন আমরা এটিকে এর সাথে একটি ইউনিফায়ার x সমান সক্রেটিসের সাথে মিল করি আমরা একটু পরে একীকরণটি দেখব সুতরাং আমরা এই ইউনিফায়ারটি এটিতে প্রয়োগ করি এবং এই ব্যাকওয়ার্ড চেইনিং প্রক্রিয়া অনুসারে আমরা সক্রেটিসকে দেখানোর জন্য এটি হ্রাস করি সুতরাং আসুন বাক্সের ভিতরে পুরোটা রাখি যাতে আমরা গোয়েল এবং সত্যের মধ্যে পার্থক্য করতে পারি সুতরাং এটি একটি সত্য এটি একটি গোয়েল সুতরাং এই অফ কোর্স কি এটি লক্ষ্য সমাধানের সহজ উপায় এবং তাই যে ডাটা বেস উপস্থিত সঙ্গে দেখুন সুতরাং এই উদাহরণে যখন আপনার এই লক্ষ্যটি দেখানো হবে যে সক্রেটিস সত্য তখন আপনি কেবল ডাটাবেসটি সন্ধান করুন এবং আপনি দেখতে পাবেন যে এটি মূলত সত্য হবে আন্দোলনে আমরা দেখব কীভাবে ভাষা প্রলোগ মূলত এটি করছে যা এটি ব্যাকওয়ার্ড চেইনিং করছে এবং যদি একটি তথ্য ডাটাবেস বা আপনার প্রোগ্রাম প্রোলগ প্রোগ্রামে উপস্থিত থাকে তবে এটি আসলেই সত্য কিন্তু যুক্তির সাথে যুক্তি সম্পর্কে চমৎকার জিনিস হল যে আমরা একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি যেমন এই সূত্রটি কি সত্য যে এটি সেখানে y যেমন নশ্বর y সত্য এটিই আমাদের দেওয়া হয়েছে এটি একটি ডাটাবেস এবং এটি একটি ডাটাবেস এমনকি এই ডাটাবেসটি হল সেই বিবৃতিটি সত্য যে সেখানে y বিদ্যমান তাই নশ্বর y সত্য সুতরাং আমি ইচ্ছাকৃতভাবে এখানে একটি ভিন্ন পরিবর্তনশীল ব্যবহার করি এবং এখানে একটি x এখানে এটি করার জন্য এটি সত্যিই প্রয়োজনীয় নয় কারণ আপনি যখন এই বিবৃতিটি দেখেন তখন এটি বলছে যে এমন কিছু y আছে যে পুস যে y নশ্বর আমি জোলিভেল বলতে পারতাম যে এমন কিছু এক্স আছে যা এক্স নশ্বর কিন্তু কারণ আমরা আনুষ্ঠানিকভাবে প্লীহা এবং একটি অংশ উপরে রাখতে চাই এবং এটি এমন একটি অনুশীলন যা আমরা দেখতে পাব আমরা একটি ভিন্ন পরিবর্তনশীল নাম ব্যবহার করি যা একটি লক্ষ্য গোলমাল হয় যদি আমি জানি যদি এটি আমার গোয়েল হয় যা দেখায় যে এটি একটি কেস তারপরে আমরা এটিকে স্কলেমাইজেশন কনভেনশনকে উল্টিয়ে দিই যখন আপনি ফরওয়ার্ড চেইনিং করছেন এইরকম একটি ফর্মুলা একটি সার্বজনীনভাবে একটি ফর্মুলা যার একটি সার্বজনীন পরিমাণে ভেরিয়েবল আছে এখানে একটি প্রশ্ন চিহ্ন দেওয়া হয়েছে যেখানে ব্যাকওয়ার্ড চেইনিং এ একটি অস্তিত্বশীল ভেরিয়েবলকে একটি প্রশ্ন চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয় যা বিশেষত ব্যাকওয়ার্ড চেইনিং এ যখন আপনি শো সম্পর্কে কথা বলছেন যখন আপনি গোল এর জন্য দুঃখিত গোল সম্পর্কে কথা বলছেন কনভেনশনটি বিপরীত সুতরাং আমি এটিকে নশ্বর y হিসাবে বলব তাই আবারও হতে দিন যে যখন আমি এই ফর্মটিতে দেখান মর্টাল y লিখি তখন এই স্বরলিপিটি বোঝায় এবং অস্তিত্বগতভাবে কনটিফাইড ভেরিয়েবল যা কেবলমাত্র গোয়েলের ভিতরে ঘটে এমন ভেরিয়েবলের জন্য সত্য সুতরাং গোয়েলের ভিতরে একটি কনভেনশন মূলত বিপরীত এবং পরবর্তী ক্লাসে আমরা দেখব কেন এটি অর্থপূর্ণ কিন্তু আপনি চেষ্টা করে অনুমান করতে পারেন সুতরাং আমি একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি অস্তিত্বগতভাবে প্রশ্ন তাই এটি এখন একটি ডাটাবেসের মত হয়ে উঠছে মূলত কার্যকলাপের মতো সুতরাং আপনার কাছে কিছু অ্যাক্ট উপলব্ধ রয়েছে এবং আপনি একটি প্রশ্ন জিজ্ঞাসা করছেন যে নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলিকে সন্তুষ্ট করে এমন কিছু সত্তা আছে কিনা সুতরাং আপনি যদি কাউকে বলছেন যেমন কর্মচারীর মধ্যে আছে সে 10000 টাকার বেশি এবং কিছু চায় এবং আপনি এর থেকে কিছু ফলাফল পাবেন RDBA BMS এবং লগইন ব্যবহার করার মতো কিছুর মধ্যে পার্থক্য হল যে যুক্তি আপনার জন্য উত্তরগুলি পুনরুদ্ধার করার জন্য মূলত উপায়ে অনুমান করতে পারে সুতরাং যখন আপনি একটি প্রশ্ন জিজ্ঞাসা করছেন যে এমন কেউ আছে যার নলেজ বেস বা ডাটা বেসে আপনি যাকে কল করতে চান জ্ঞানের ভিত্তি আমাদের ক্ষুদ্র জ্ঞানের ভিত্তির মধ্যে মাত্র 2টি বিবৃতি রয়েছে যে সক্রেটিস হলেন পুরুষ এবং সমস্ত মহিলা নশ্বর একটি জ্ঞানের ভিত্তি এটি বলে না যে কেউ নশ্বর কোন নির্দিষ্ট ব্যক্তি নশ্বর কিন্তু বিশেষ করে ব্যাকওয়ার্ড চেইনিং এবং সাধারণভাবে লগইনে যুক্তি আপনাকে এই ধরনের অস্তিত্ব সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করতে দেয় এবং কিছু নির্দেশনা তৈরি করার কিছু অনুমান করার প্রক্রিয়ার পরে সেই প্রশ্নের উত্তর দিন তাই আমরা কি কাজ করতে পারি আমরা এই শো মর্টাল এক্স এর সাথে আমাদের স্টেটমেন্ট ইমপ্লিকেশন মর্টাল এক্স এর ডান পাশের সাথে মেলে তাই আমরা বলি x সমান y হল প্রতিস্থাপন যা আপনি চান তাই এটি নশ্বর y হয়ে যায় সুতরাং এই কেসটি ম্যান y দেখানোর জন্য অনুবাদ করা হয়েছে তাই আমাদের প্রশ্নটি সম্পর্কে সুতরাং এটি এখনও একটি অস্তিত্ব সংক্রান্ত প্রশ্ন এটি একটি সহজ কেউ যার নশ্বর একটি সাব কোয়েরি বা একটি সাবগোয়েলে অনুবাদ করা হয় যা সহজ কিছু যার মানুষটি মূলত এখন ডেটাবেস দ্বারা উত্তর হতে পারে হ্যাঁ সক্রেটিসই সেই মানুষ। সুতরাং আমরা এই প্রশ্নের উত্তর লিখিত প্রশ্নের সাথে যোগাযোগ করতে পারি হ্যাঁ বলে সক্রেটিসের সমান আপনার প্রশ্নের উত্তর সুতরাং গত ক্লাসে আমরা সংক্ষেপে উল্লেখ করেছি যে আপনি সংজ্ঞায়িত করতে পারেন সুতরাং ধরুন আপনি দাদাকে সংজ্ঞায়িত করতে চান বা বলুন আপনি দাদা দাদাকে সংজ্ঞায়িত করতে চান সুতরাং আপনি এই মত একটি বিবৃতি চান হতে পারে সব y গ্র্যান্ড জন্য সব x জন্য সুতরাং ধরা যাক g m মানে grand ma x y এবং এর মানে হল x হল y এর ঠাকুরমা ধরা যাক g p মানে দাদা দাদির জন্য বলা যাক কিছু কারণে আমরা এই নিয়মটি আমাদের জ্ঞানভাণ্ডার বা ডাটাবেসে রাখতে চাই আপনি এটিকে কী বলতে চান সুতরাং আপনি এখানে যা বলছেন তা হল একজন দাদী দাদা দাদী তাহলে আপনার একটি ভূমিকা থাকতে পারে যেমন সব x এর জন্য সব y g f এবং একই জিনিস তাহলে আপনার একটি ভূমিকা থাকতে পারে যা বলে একটি সকলের জন্য x সকলের জন্য y এবং সকলের জন্য z মা x y এবং পিতা z x মানে দাদা z y আমি এই ধরনের একটি ভূমিকা রাখতে পারি যা বলে যে সকলের জন্য x সকলের জন্য y সকলের জন্য z যদি x হয় y এর মা এবং z হয় x এর পিতা তাহলে z হল y এর পিতামহ সুতরাং আপনি কল্পনা করতে পারেন যে আপনি সম্পর্কের একটি ডাটাবেস বিলিং করেছেন যেখানে আপনি নির্ধারণ করছেন যে সম্পর্ক কী মানে কী দাদা সম্পর্কে দাদির সম্পর্কে একজন দাদা দাদি সম্পর্কে এবং আরও অনেক কিছু এবং তারপরে আপনি একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে সক্ষম হবেন যা আপনাকে আমাদের কর্মের ডাটাবেস দিতে হবে সুতরাং বলা যাক মৌলিক ডাটাবেসের বিষয়বস্তু শুধুমাত্র একজন মা শিশুর অথবা বলা যাক পিতামাতার সন্তান এবং প্রতিটি ব্যক্তির লিঙ্গ সুতরাং আমি বলতে পারি একজন জেন টমের পিতামাতা এবং জেন হলেন মহিলা এবং টম পুরুষ সুতরাং আমি ডাটাবেস এই ধরনের থাকতে পারে সুতরাং শুধুমাত্র 1টি সম্পর্ক আছে পিতামাতার সন্তানের সম্পর্ক এবং সাধারণ সম্পর্ক তাহলে আপনি একজন মাকে এই বলে সংজ্ঞায়িত করতে পারেন যে x যদি y এর পিতামাতা হয় এবং x মহিলা হয় তবে x y এর মা সুতরাং আপনি এমন সমস্ত কর্মীদের করতে পারেন যা আমরা বিস্তারিত জানাতে পারব না তবে আপনার কাছে এই ধরণের জ্ঞানের ভিত্তি থাকতে পারে এবং তারপর আপনি একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন কিভাবে পিটার জেনের সাথে সম্পর্কিত উদাহরণস্বরূপ আপনি জানেন তাহলে সিস্টেম খুঁজে বের করা উচিত কি তাদের মধ্যে সম্পর্ক কি অবশ্যই আপনি এই খুব সাধারণ প্রশ্নটি জিজ্ঞাসা করতে পারবেন না এটি কীভাবে সম্পর্কিত তা আপনি এমন কিছু জিজ্ঞাসা করতে পারেন যার জেনস পৈতৃক চাচা উদাহরণস্বরূপ আপনি এই জাতীয় প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন মূলত আমরা বলতে পারি যে আমরা দাদা দাদি সম্পর্কে কথা বলছি যাদের দাদা দাদি এবং এটি সম্পর্কে প্রাথমিক প্রশ্ন সম্পর্কে তারপর আপনি দেখতে পারেন যে দাদা দাদি x y 2 তে সমাধান করা যেতে পারে যে হয় আপনি একজন গ্র্যান্ড pa x y এর দাদা কিভাবে x y এর দাদী তাহলে আপনি বলতে পারেন x হল y এর দাদা সুতরাং আমি এখানে সামঞ্জস্যপূর্ণ হতে বিভিন্ন নাম ব্যবহার করছি এবং মা z y এবং আপনি কল্পনা করতে পারেন যে একটি অন্য নিয়ম আছে যা উভয় জায়গায় পিতা এবং পিতা ব্যবহার করে যাতে এখানে 2টি সম্ভাবনা রয়েছে সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কী ঘটছে তা হল সেই স্থান যেখানে ব্যাকওয়ার্ড চেইনিং কাজ করে যদি আপনি কোন কিছু সম্পর্কে জিজ্ঞাসা করেন জেন পিটারের পিতামহ তাহলে এই সিস্টেমটি প্রযোজ্য হবে সুতরাং ব্যাকওয়ার্ড চেইনিং এ আপনি একটি ইমপ্লিকেশনের ডান দিকের সাথে মেলে এবং c হল বাম হাতের দিকটি একটি সাবগোয়েলে পরিণত হতে পারে বা আপনি দাদা দাদির সাথে মিলতে পারেন সুতরাং আপনি এই নিয়মের সাথে মেলাতে পারেন বা এই নিয়মের সাথে উভয় ক্ষেত্রেই দাদা দাদি মিলবে সুতরাং আপনি হয় r 1 বা 2 ব্যবহার করতে পারেন যদি আপনি 1 নিয়মকে কল করেন তবে আপনাকে এখানে অন্য একটি নিয়ম আপনাকে দাদীর কাছে নিয়ে যাবে সুতরাং হয় x হল y এর পিতামহ অথবা x হল y এর দাদী তারপর পিতামহ যদি x হয় y এর পিতামহ এটা হতে পারে যে x হল z এর পিতা যিনি y এর মা বা এটা হতে পারে যে x হল z এর পিতা যিনি y এর পিতা উভয়ই সম্ভব সুতরাং আপনার কাছে এই সমস্ত প্রশ্নের সম্ভাবনা রয়েছে এবং ব্যাকওয়ার্ড চেইনিং এর জন্য যে স্থানটি আমাদের অনুসন্ধান করতে হবে তা হল এটি মূলত একটি অ্যান্ডো গাছ এবং কী প্রোলগ ডোজ পিছনের দিকে তা সেই গাছটিতে প্রথমে গভীরতা অনুসন্ধান করে সুতরাং আসুন আমরা এটিকে আবার লিখি আপনি জানেন যে আমি স্কোলেমাইজেশনের ধাপে এড়িয়ে যাচ্ছি যা এই ক্ষেত্রে সহজ কারণ আমরা শুধুমাত্র সার্বজনীনভাবে পরিমাপযুক্ত ভেরিয়েবল সুতরাং আপনি সবকিছুকে একটি প্রশ্ন চিহ্ন দিয়ে প্রতিস্থাপন করতে পারেন তার আগে যদি আপনি এটিকে প্রোলগে লিখতেন তবে আপনি এটিকে এই g p এর মতো কিছু লিখবেন সুতরাং প্রোলগ হল এই ভিন্ন কনভেনশন প্রো দেখুন আমরা একটি কনভেনশন ব্যবহার করছি যে প্রশ্ন চিহ্নটি ভেরিয়েবলের জন্য দাঁড়িয়েছে এবং একটি প্রশ্ন চিহ্ন ছাড়া কিছু একটি ধ্রুবককে বোঝায় এটি একটি ধ্রুবক বা অস্তিত্বগতভাবে পরিমাপযোগ্য পরিবর্তনশীল হওয়া উচিত যা skolem ধ্রুবক বা এর মতো কিছু ব্যাপার না কিন্তু এটি একটি প্রলগ ব্যবহার করে একটি প্রচলিত উপায় হল এই ভিন্ন কনভেনশন প্রোলগটি এই ক্ষেত্রে ব্যবহার করে যে যখন আপনার x এবং y বড় হাতের অক্ষর থাকে তখন এটি একটি পরিবর্তনশীল সুতরাং আপনারা যারা কেন প্রোলগ ব্যবহার করেন তারা এটি জানেন তাই আসুন আমাদের কনভেনশনে লেগে থাকি যা একটি প্রশ্ন চিহ্ন ব্যবহার করা সুতরাং আমরা প্রথমে ফলাফল লিখি এবং তারপর আমরা পূর্ববর্তী লিখি সুতরাং এই একই নিয়ম আমাদের এটিকে এভাবে লিখতে দিন তাই কি হয়েছে আমি এই নিয়মটি নিয়েছি এবং এটিকে এভাবে আবার লিখলাম আপনি কি কোয়ান্টিফায়ারগুলিকে দূরে রেখেছি আমি এটিকে একটি অন্তর্নিহিত কোয়ান্টিফায়ার ফর্মে রূপান্তর করেছি এবং আমার কাছে সেই ক্রম আছে যা আপনি স্বাভাবিক নিয়মে লিখছেন আপনি সেখানে বাম দিকে পূর্ববর্তী লিখছেন এবং এই স্বরলিপিতে ডান দিকের ফলাফল আমি বাম পাশের ফলাফলে লিখছি এবং ডান দিকে পূর্ববর্তী লিখছি এবং আমি এর দিক পরিবর্তন করেছি সুতরাং এখানে সেই চিহ্নের পরিবর্তে একটি তীর ব্যবহার করুন সুতরাং আবার আপনারা যারা প্রোলগ ব্যবহার করেন তারা জানেন যে প্রোলগ এটি তীর চিহ্নের পরিবর্তে এইরকম কিছু তবে এর অর্থ একই জিনিস যা শুধুমাত্র নিয়মের বিষয় এটি আমাদের পক্ষে বোঝা সহজ যে নিহিতের দিকটি ডান থেকে বামে তারপর আমি দ্বিতীয় বিবৃতি লিখব g p x y g m x y তারপর g f x y তারপর কোথাও আমি g m তারপর g f এর জন্য একটি বিবৃতি লিখব যা আমি এখানে লিখেছি যেটি হল g m x y যদি একটি মা x y প্রলোগ হয় তবে এর পরিবর্তে কোমা হয় এবং তাই আমরা এখানে একটি কমাও ব্যবহার করব মনে রাখবেন যে এই কোমাটি মূলত in এর জন্য দাঁড়িয়েছে এবং তাই একই বিবৃতি সেট হয় ভিন্ন লেখার জন্য আমরা আমাদের কাছে অন্তর্নিহিত কোয়ান্টিফায়ারে যা কিছু আছে তা পরিবর্তন করছি না এবং আমরা এটিকে বাম দিকে এবং পূর্ববর্তী ডানদিকে লিখছি এবং আমরা comas এবং এই ধরনের কর্মীদের দ্বারা ands প্রতিস্থাপন করছি কিন্তু বিবৃতিগুলি এখনও একই তারা এখনও যুক্তিতে একই সার্বজনীন পরিমাপযুক্ত বিবৃতি নিচে কোথাও আমি আমাদের মা জেন পিটারকে বলতে দিতাম দুঃখিত y একটি x হল y এর দাদা সুতরাং y হল মা z হল y এর মা এবং x হল x এর পিতামহ হল z এর পিতা ধন্যবাদ কোথাও আমার কাছে একটি বিবৃতি আছে যেটি বলা হয়েছে যে একজন মা জেন পিটার এবং পিতা পিটার জেন এবং অন্য সত্যও হতে পারে আপনি এটিকে একটি প্রোলগ প্রোগ্রাম হিসাবে চিনতে পারেন আমি আশা করি প্রোলগ প্রোগ্রাম এই ধরণের একটি বিবৃতি এখন এটি যুক্তির একটি সীমাবদ্ধ ফর্ম তবে আমরা এখানে যাই না যে এখানে সীমাবদ্ধতা হল যে পরিণতি শুধুমাত্র একটি পূর্বাভাস হতে পারে আপনার কাছে এর চেয়ে বেশি কিছু থাকতে পারে না যা আপনার ভিতরে এখানে এবং আরও অনেক কিছু থাকতে পারে না তবে আপনি প্রোলগ প্রোগ্রাম হিসাবে চিনতে পারেন প্রোলগ কী করে যদি আমি একটি প্রশ্ন জিজ্ঞাসা করি সেখানে আছে বা দাদা দাদি এক্স দেখান সুতরাং একটি আমাদের পিটার z বা যে মত কিছু বলা যাক এই আমন্ত্রিত আকারে জিনিসগুলি লেখার কারণ হল এটি একটি কাজকে সহজ করে তোলে যা আপনি সবসময় বাম দিকে যা আছে তার সাথে মেলে আপনার একটি প্রোগ্রাম আছে এবং ডান দিকের অংশটি সেই অনুমান তৈরির পদক্ষেপ সুতরাং আমি যদি এমন একটি প্রশ্ন জিজ্ঞাসা করি যে এমন কেউ আছে যার পিটার নাতি বা এমন কেউ আছে যা আরও সুনির্দিষ্ট হতে পারে যার দাদা হলেন পিটার তারপর prolog খুব সুবিধাজনকভাবে এই উদাহরণে বাম দিকের জিনিসগুলির সাথে এটি মেলানোর চেষ্টা করে উপরের থেকে নীচের দিকে তাকানো শুরু করে এটি এটিতে থাকা প্রথম উপাদানটির সাথে মেলে তাই যখন এটি এর সাথে মেলে তখন এটি এটিকে গোয়েল হিসাবে জাহির করে। সুতরাং শেষ পর্যন্ত পিটার আসলে কিছু z এর দাদী কিনা তাই এটি সেই গোলটিকে সাবগোয়েলে অনুবাদ করবে সুতরাং আমরা বলেছিলাম ব্যাকওয়ার্ড চেইনিং এই স্বরলিপিতে ডান থেকে বামে সরানো হচ্ছে সুতরাং এই স্বরলিপিতে এটি বাম থেকে ডানে চলে যাচ্ছে সুতরাং এটি মূলত গোয়েল থেকে সাবগোয়েলে যায় যেটি একটি নতুন প্রশ্ন হিসাবে এবং আপনি কল্পনা করতে পারেন যে আমার কাছে এমন কিছু থাকা উচিত যা আমি এখানে পিতামাতা এখানে পিতামাতা ব্যবহার করতে পারি এবং তারপরে একজন মহিলা জেন এবং তাই আমি বলতে চাইছি যে একটি ডেটা যা আমি মূলত বলেছিলাম যে আমাদের কাছে জেন হল মহিলা পিটার পুরুষ এবং জেন হল পুরুষ এবং সেই ধরণের কর্মী এটি জিএম দাদি পিটার জেডের কাছে অনুবাদ করা হবে যা ইন্টার্ন তাই মূলত এখানে নিচে যাচ্ছে তো আমি এই নিয়মটা আগে লিখেছিলাম বলে এই দাদীর নিয়মটা আগে এই দিকে এই নিয়মটা থাকার মতো সুতরাং এটি সেই পথে চলে যাচ্ছে যাতে আপনি কল্পনা করতে পারেন যে প্রলগ ব্যাকওয়ার্ড চেইনিং হিসাবে কী করছে এবং একটি নির্দিষ্ট কৌশলের সাথে যা প্রথমে গভীরতা এবং এটি যেভাবে এখানে প্রয়োগ করা হয় তা হল যে প্রথম নিয়মের সাথে মেলে সুতরাং এটি এই চেষ্টা করা হবে তাই শুধু কল্পনা করুন যে গাছটি বাম থেকে ডানে উঠানো হয়েছে সুতরাং এটি প্রথমে বাম দিকে নিচে যাচ্ছে এবং তারপর এটি শেষ পর্যন্ত শূন্যের সাথে দেখাতে সক্ষম হবে যে পিটার z এর দাদী এটি ট্র্যাক ফিরে আসবে এবং তারপর এই দ্বিতীয় নিয়মটি মূলত চেষ্টা করুন যা বলে যে আমরা সমস্ত পথ নিচে যাই এবং তারপর অন্য শাখাটি চেষ্টা করি ঠিক যেমনটি আমরা গোয়েল গাছের দিকে তাকিয়েছিলাম যখন আমরা প্রথম অনুসন্ধানটি প্রথম অপরিহার্যভাবে দেখেছিলাম সুতরাং আসুন আমরা অন্য একটি উদাহরণ দেখি যা আমরা আগে বিবেচনা করেছি যা পরিকল্পনা এবং আউটিংয়ের সুতরাং যদি আপনি মনে করেন যখন আপনি একটি গোয়েল গাছের দিকে তাকাচ্ছেন তখন আমাদের একটি বন্ধুর সাথে পরিকল্পনা এবং আউটিং করার এই কাজটি ছিল এবং আউটিং ছিল 3টি জিনিস যার মধ্যে 1টি সন্ধ্যায় 1টি একটি বিনোদন এবং তারপরে রাতের খাবার সুতরাং অবশেষে আপনি জানেন যে আপনাকে এইগুলির জন্য মানগুলি খুঁজে বের করতে হবে যা আপনার বন্ধু খুশি হবে সুতরাং যদি আপনার মনে থাকে যে এটি এমন কিছু ছিল যা বলুন একটি বলুন আমাদের জন্মদিনের পরিকল্পনার সাথে কল করুন আমার মনে নেই আমরা সেই সময় কী বলেছিলাম সুতরাং আপনার কাছে x y এবং z দিয়ে তৈরি একটি জন্মদিনের পরিকল্পনা আছে যদি আপনার কাছে x নামক একটি আউটিং প্লেন থাকে এবং z এর ডিনার প্ল্যানে y নামক বিনোদন পরিকল্পনা থাকে এবং তারপরে আপনি বলতে পারেন একটি আউটিং প্ল্যান একটি বৈধ প্ল্যান যদি এটি একটি আউটিং হয় এবং পছন্দ করে যা f মানে বন্ধু x একইভাবে একটি অন্য 2টি প্ল্যান বিনোদন পরিকল্পনা এবং একটি ডিনার প্যান। সুতরাং আপনি এটি একটি প্রোলগ প্রোগ্রাম হিসাবে লিখতে পারেন আপনি বলতে পারেন যে এইভাবে সুতরাং আপনি একটি প্যারামিটার হিসাবে f যোগ করতে পারেন তাই x কমা f হবে সুতরাং বলা যাক f হল f যদি আপনার বন্ধুর জন্য দাঁড়ায় এবং বলুন আপনার প্রশ্নটি মূলত এটি সুতরাং আমাকে এখানে একটি প্রশ্ন লিখতে দিন একটি ভাল জন্মদিনের পরিকল্পনা x y z এবং বলুন আপনার বন্ধুদের নাম পিটার এবং এটি আমার প্রশ্ন সুতরাং এর পরে সেই প্রশ্ন চিহ্নটি কী করবে ব্যাকওয়ার্ড চেইনিং ঠিক একই জিনিস যা আমরা এখানে আগে করেছি সুতরাং এটি জন্মদিনের পরিকল্পনা তারপর এটি একটি আউটিং এবং বিনোদন এবং ডিনার খুঁজে বের করার চেষ্টা করে বা এটি বিনোদন হতে পারে শেষ শ্রেণীতে আমাদের বলা হয় মুভি এটা কোন ব্যাপারই না এবং এর নিচে আন্দো ট্রি আউটিং হবে সৈকত বা মোল এবং এরকম জিনিস এবং বিনোদন হতে পারে কিছু মুভি A বা মুভি B বা মুভি C এবং রেস্তোরাঁ হতে পারে কিছু রেস্টুরেন্ট D বা E বা F এবং তার নীচে অবশ্যই আপনার কাছে এমন তথ্য রয়েছে যে আপনার বন্ধুটি সমুদ্র সৈকতে যেতে পছন্দ করে কিনা পিটারের মতো কিছু বিবৃতি আপনার জ্ঞানের ভিত্তিতে আপনার মধ্যে উপস্থিত থাকতে হবে কারণ যে কিভাবে একটি বন্ধুর মধ্যে জিজ্ঞাসা করার পরিবর্তে আপনি বলছেন যে আমার ডাটাবেসে ইতিমধ্যে একটি বিবৃতি আছে সুতরাং আমি এখানে আপনার প্রতি যে মনোযোগ আকর্ষণ করতে চাই তা হল একই সমস্যা যা আমরা সম্মুখীন হই এখন আপনাকে অবশ্যই মনে করতে হবে সেখানে কী ঘটছে আপনি এই অ্যান্ডো গাছটি অনুসন্ধান করছেন এবং ভালভাবে আমরা প্রথমে এটিকে একটি সাধারণ বিজোড় গাছ হিসাবে ধরেছিলাম কিন্তু যা বলছিলেন তা হল যে আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আপনি একটি সমুদ্র সৈকতে যেতে চান আপনি আপনার বন্ধুকে জিজ্ঞাসা করুন আমরা সমুদ্র সৈকতে যাই এবং তারপর আপনি প্রথমে গভীর অনুসন্ধান করছেন সুতরাং আপনি এই সমস্ত বিকল্পগুলি চেষ্টা করুন 1 দ্বারা 1 আপনি বলুন শেল আমরা এই মুভিতে যাই a বা শেল আমরা এই মুভিতে যাই বা শেল আমরা এই মুভিতে যাই এবং তারপর এই সমস্ত সমন্বয় চেষ্টা করুন সুতরাং উদাহরণস্বরূপ একটি সমুদ্র সৈকত এবং A এবং B তারপর সমুদ্র সৈকত এবং A এবং E তারপর সমুদ্র সৈকত এবং একটি এবং C এবং বলা যাক সব ব্যর্থ সুতরাং ব্যাকওয়ার্ড চেইনিংয়ে এখানে যা ঘটছে তা হল আপনি এই সাবগোয়েল প্রচার করছেন এবং তাই প্রলগ যেভাবে করে সেখানে এটি উপরে থেকে নীচে এবং বাম থেকে ডানে যায় তাই গোয়েল আউটিং এবং বিনোদন এবং ডিনারের গাছ দেওয়া হয় এটি প্রথমে সৈকত তারপর বিনোদনের জন্য একটি মান খুঁজে বের করার চেষ্টা করবে এবং তারপর তার জন্য একটি মান খুঁজে বের করার চেষ্টা করুন একটি এবং তারপর ডিনার বলুন এবং সেই ডি এর জন্য একটি মান খুঁজে বের করার চেষ্টা করুন এবং সেই সময়ে আসুন আমরা বলি যে এটি ব্যর্থ হয় এবং বলি যে না এটি একটি ভাল জন্মদিনের পরিকল্পনা নয় সুতরাং এটি ব্যাক ট্র্যাক করবে এবং এখানে E চেষ্টা করবে তাই এটি এখনও এই লক্ষ্যে রয়েছে তবে এটি একটি ভিন্ন মান চেষ্টা করবে সুতরাং যখনই ব্যাক ট্র্যাকিং ঘটবে তখনই এই একই দিকে ঘটবে সুতরাং যখন এটি এখানে ব্যাক ট্র্যাকিং হয় তখন এটি 1 ধাপ উপরে যায় যখন এটি এখানে ব্যাক ট্র্যাকিং হয় তখন এটি উপরে যায় ঠিক আছে যেখানে ব্যাক ট্র্যাকিং এখানে 1 ধাপ নিচে যায় এবং এটি ব্যাক ট্র্যাকিং এখানে এটি 1 ধাপে আসে সুতরাং এটি রাতের খাবারের জন্য প্রথম বিকল্প এবং রাতের খাবারের জন্য দ্বিতীয় বিকল্প এবং রাতের খাবারের জন্য তৃতীয় বিকল্পটি চেষ্টা করে এবং সবকিছু ব্যর্থ হয় আপনি কিছুই করতে চান না এই একই অনুসন্ধান আবার b এর একটি ভিন্ন বিকল্পের জন্য পুনরাবৃত্তি করতে চান যদি আপনি কোনভাবে বের করতে পারেন যে সমুদ্র সৈকত হয় সুতরাং আমরা সেখানে নির্ভরতা নির্দেশিত ব্যাক ট্র্যাকিং শব্দটি উল্লেখ করেছি সুতরাং কিছু সিস্টেমে যেমন সন্তুষ্টি সিস্টেমের মধ্যে যে ধরনের স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয় সিস্টেম ট্র্যাক রাখে নির্ভরতা কি কিন্তু লজিক বা লজিক কল প্রলগ বাস্তবায়নের মতো সিস্টেমে ভাষা ব্যবহারকারীকে ব্যাক ট্র্যাকিং নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয় সুতরাং এই মত একটি বিবৃতি লেখার পরিবর্তে আপনি prolog এ যা করতে পারেন তা হল এর পরিবর্তে আপনি একটি জন্মদিনের পরিকল্পনা অনুযায়ী বিবৃতিটি লিখুন সুতরাং আমাকে শুধু এই b x y z f ব্যবহার করতে দিন যদি আউটিং প্ল্যান করেন তাহলে আপনি একটি বিশেষ চিহ্ন ব্যবহার করুন তারপর কাটা এবং বিনোদন পরিকল্পনা যে কোনো ব্যবহারকারীর বিশেষ প্রতীক এবং তারপর একটি ডিনার প্ল্যান সুতরাং 3টি সাবগোয়েলের পরিবর্তে আপনি 2টি অতিরিক্ত সাবগোয়েল যোগ করেছেন যেগুলি বিশেষ সাবগোয়েল আপনাকে অনুমতি দেয় এবং তাই আপনি যারা এটি ব্যবহার করেছেন তারা জানতে পারে যে এটি কাটা অপারেটর হিসাবে এটি বলা হয় এবং এটি যা করে তা হল মূলত ব্যবহারকারী বা প্রোগ্রামারকে দেওয়া একটি ডিভাইস আপনি যদি ব্যাক ট্র্যাকিং নিয়ন্ত্রণ করতে চান এবং এটি মূলত কী বলছেন তা হল আপনি যদি এই দিক থেকে এই দিকে ব্যাক ট্র্যাক করতে যাচ্ছেন তারপরে এর জন্য একটি নতুন মান চেষ্টা করবেন না আসলেই আসল গোয়েলে ফিরে যান এবং আপনি বিস্তারিত না গিয়ে আমি শুধু উল্লেখ করতে চাই যে প্রোলগের কাট বৈশিষ্ট্যটি মূলত এই বিপুল পরিমাণ ব্যাক ট্র্যাকিং নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয় যা একজন অনিয়ন্ত্রিত অনুসন্ধানে করছে সুতরাং প্রলগ ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড চেইনিং আপনাকে যা করতে দেয় তা হল এটিকে অস্তিত্ব সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করার অনুমতি দেয় আপনি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন পিটার কি কারো দাদা বা কে জেনস দাদা বা আপনি সংজ্ঞায়িত করতে পারেন এবং হতে পারে যে আপনার জন্য একটি ভাল ব্যায়াম যাতে y এর পূর্বপুরুষে x কখন হয় তার পূর্বপুরুষকে সংজ্ঞায়িত করা তারপরে আপনি একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন যে আপনি জানেন যে জেন কারও পূর্বপুরুষ বা এই জাতীয় জিনিস এবং সিস্টেমটি আপনার ডাটাবেসে অনুসন্ধান করবে এটি এমন অন্তর্নিহিত লক্ষণগুলি জুড়ে ঝাঁপ দিয়ে অনুমান তৈরি করতে পারে এবং অবশেষে আপনার জন্য একটি উত্তর খনন করতে পারে এই প্রক্রিয়াটিকে প্রায়শই বলা হয় যা একটি ডাটাবেস সিস্টেম আপনাকে যা দেয় তার চেয়ে বেশি ডেটাবেস সিস্টেম আপনাকে একটি দক্ষ দলে পুনরুদ্ধার করে কিন্তু প্রোলগ যেভাবে আপনাকে ডিডাক্টিভ পুনরুদ্ধারের অনুমতি দেয় সেভাবে এটি ডিডাকশন করে না এবং সেই অর্থে এটি আরডিবিএমএস সিস্টেমের চেয়ে বেশি শক্তিশালী এবং প্রকৃতপক্ষে প্রোলগ হল সম্পূর্ণ প্রোগ্রামিং ভাষা যা আপনি জাভাতে করতে পারেন উদাহরণস্বরূপ আপনি মূলত প্রোলগে করতে পারেন এবং সাধারণভাবে লজিক প্রোগ্রামিংও একটি সম্পূর্ণ প্রোগ্রামিং প্যারাডাইম যা মূলত এটির সীমাবদ্ধতা ছিল সুতরাং আমি সেই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলাম যখন আমি বলেছিলাম যে বিন্যাসে শুধুমাত্র একটি সীমাবদ্ধতা রয়েছে যেখানে আপনি প্রোলগ প্রোগ্রাম লিখতে পারেন এটি কেবলমাত্র যৌক্তিক বিবৃতিগুলির একটি উপসেটের সাথে কাজ করে যা একটি হিসাবে পরিচিত যা মূলত বলে যে কেবলমাত্র হতে পারে যেকোন অন্তর্নিহিত বিবৃতিতে 1 ফলাফল আছে সুতরাং এটি সম্পূর্ণ নয় আমি আপনাকে 3টি ব্লকের এই সমস্যার কথা উল্লেখ করছি যা আমরা গত ক্লাসে উল্লেখ করেছি আমাদের বলা হয় যে A B এর উপর এবং B এর উপর এবং A সবুজ এবং C শূন্য সবুজ এবং আমাদের বলা হয় যে এটি কি সত্য বা সেখানে 2টি ব্লক x এবং y আছে যেমন x y এর উপর এবং x সবুজ এবং y সবুজ নয় আমরা ফরোয়ার্ড চেইনিং বা ব্যাকওয়ার্ড চেইনিং ব্যবহার করে সেই সমস্যার সমাধান করতে পারি না সুতরাং সেই অর্থে ফরোয়ার্ড এবং ব্যাকওয়ার্ড চেইনিং সম্পূর্ণ নয় এবং মনে রাখবেন যে আপনি যখন লজিক্যাল সিস্টেম সম্পর্কে কথা বলেন তখন আমরা সাউন্ড এবং সম্পূর্ণ সিস্টেমে আগ্রহী সুতরাং আমরা এখানে যা কিছু করছি তা শব্দ কারণ এটি অনুমান করার শব্দের নিয়মের উপর ভিত্তি করে এটি শুধুমাত্র সারির সম্পূর্ণতা যা প্রশ্ন সুতরাং পরবর্তী ক্লাসে যা আমাদের কোর্সের শেষ ক্লাস আমরা রেজোলিউশন পদ্ধতির এই ব্যবহারটি দেখব যা আমরা আনুপাতিক যুক্তির জন্য দেখেছি এবং যুক্তিতে প্রয়োগ করব এবং দেখুন যে নির্দিষ্ট সমস্যাটি আমি পরবর্তী ক্লাসে আবার আলোচনা করব তা মূলত রেজোলিউশন পদ্ধতি ব্যবহার করে সমাধান করা যেতে পারে সুতরাং পথে আমাদের কেবলমাত্র একীকরণ অ্যালগরিদমটির দিকে দ্রুত নজর দিতে হবে যা এই অ্যালগরিদমটি যা a এর সাথে এইরকম পদের মিল করার জন্য ব্যবহৃত হয় যা আমরা এখানে ব্যবহার করছি অন্তর্নিহিত কোয়ান্টিফায়ার ফর্মে প্রয়োজনীয় সুতরাং আমি এখানে থামব এবং এই কোর্সে শেষবারের মতো পরবর্তী ক্লাসে দেখা করব